সুতরাং থ্রি ফেজ পাওয়ার মেজারমেন্ট এই ক্ষেত্রে কি হবে আমাদের কি আছে আমরা এটি করব যাতে মূলত থ্রি ফেজ পাওয়ারের জন্য কখন টু ওয়াটমিটার পদ্ধতি ব্যবহার করতে হবে তাই এই ক্ষেত্রে আমরা থ্রি ওয়াটমিটার ব্যবহার করেছি সাধারণ একটি ওয়াটমিটারে একটি কারেন্ট কয়েল থাকে এটি আসলে কারেন্ট কয়েল এবং এটিকে আমি কখনও কখনও ফেজার কয়েল বা ভোল্টেজ কয়েল বলি সুতরাং লোড ব্যালান্সড বা আনবালান্সড হতে পারে এবং এই দিকটি যদি ল্যাবরেটরিতে দেখুন এই দিকগুলি কখন হবে রেফার সময় 0053 আমরা দেখবে যে এই দিকটি M হিসাবে চিহ্নিত করা হয়েছে এবং এই দিকটিকে L দিয়ে চিহ্নিত করা হয়েছে M হল প্রধান দিক একটি সাপ্লাই দিক আছে যাকে প্রধান বলা হয় এবং M হল লোড সাইড তার মানে এই দিকটি দৈর্ঘ্য L উভয়ই চিহ্নিত করা আছে এবং এই বিন্দুটি কখনও কখনও আমরা c দিয়ে মার্ক করি এবং এই বিন্দুটিকে v দিয়ে চিহ্নিত করি এবং একে বলা হয় ফেজার কয়েল এবং ভোল্টেজ কয়েলের কারেন্ট কয়েলের নগণ্য রেজিস্ট্যান্স রয়েছে মূলত এর মধ্যে দিয়ে যে সমস্ত কারেন্টে পাস করেছে তাই একে কারেন্ট কয়েল বলা হয় এবং এই ফেজার কয়েল আসলে এটি একটি ভোল্টেজ কয়েল সুতরাং এটি মূলত এই ভোল্টেজটি দেখুন সুতরাং ধরুন এটি a এবং এটি b এবং এইগুলির দিকে যে কারেন্ট ফ্লো করছে ফেজ a সেটা হল Ia এবং ভোল্টেজটি আসলে এখান থেকে এখানে ভোল্টেজটিকে কি বলবো এটি একটি c এটি কানেক্টেড আছে আমরা পরবর্তী ডায়াগ্রামে এটা দেখব সুতরাং c হলো লাইন টু লাইন ভোল্টেজ সুতরাং যখনই এরকম হবে টু ওয়াটমিটার পদ্ধতি প্রয়োগ করতে হবে কিন্তু এই ডায়াগ্রামে আমি দেখিয়েছি আচ্ছা এক মিনিট তাহলে দেখানো হয়েছে থ্রি ওয়াট মিটার সুতরাং এই একটি ওয়াটমিটার রিডান্ডেন্ট এটি 0 কে পরিমাপ করবে তিনটি ওয়াটমিটারের প্রয়োজন নেই তাই এই কানেকশনটি আমি ইচ্ছাকৃতভাবে দিয়েছি শুধু ভেবে দেখুন যে এই ওয়াটমিটারটি মূলত কি 0 দেবে যদি একটি 3 ওয়াটমিটার ব্যবহার করেন সুতরাং পরিমাপের জন্য মূলত টু ওয়াটমিটার পদ্ধতির প্রয়োজন লোড হতে পারে বা ∆ ব্যালেন্সড বা আনব্যলান্সড যাই হোক না কেনো কোন ব্যাপার না তাহলে আমরা টু ওয়াটমিটার পদ্ধতি ব্যবহার করে পাওয়ার পরিমাপ করি সুতরাং যখনই টু ওয়াটমিটার পদ্ধতি ব্যবহার করবো সুতরাং এটি আমার ওয়াটমিটার এবং এটি পাওয়ার P1 কে মাপছে এবং লোডটি ধরে নেওয়া যাক একটি সুতরাং অ্যাঙ্গেলটি যদি Z অ্যাঙ্গেল θ হয় সুতরাং এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট আসলে এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট হল I a এটি হল I a এটি ভোল্টেজে ফেজার এটি পরিমাপ করুন এবং এই ভোল্টেজটি আমরা লিখবো এখান থেকে এখান অবধি সুতরাং ভোল্টেজ আসলে হবে V a v এখন ফেজার ডায়াগ্রামে আমরা দেখেছি যে এটি যদি হয় আমার A থেকে N তাহলে ধরুন লাইন কারেন্ট ফেজ কারেন্ট সুতরাং এটি আমার V an এবং কারেন্ট এবং এটি হল ভোল্টেজ এখানে আমি স্মল a n এর পরিবর্তে ক্যাপিটাল A N নিয়েছি সুতরাং এখানেও আমরা লিখতে পারি ক্যাপিটাল A N কোন ব্যাপার না এবং কারেন্ট I আসলে কারণ এই এঙ্গেলটি সুতরাং এই কোণ হয় তাই সুতরাং এখন এটা লাইন ভোল্টেজ লাইন ভোল্টেজ হল V ab যেটা ফেজ ভোল্টেজে থেকে 30o এগিয়ে আছে সুতরাং এটি আমার Vab এবং এই এঙ্গেলটি হল 30o তাই এদের মাঝে এঙ্গেল এবং এই ওয়াটমিটার আসলে পরিমাপ করেএখানে লাইন ভোল্টেজটি দেখুন কারণ এখানে ফেজার কয়েল কানেক্টেড আছে এখানে এটি V ab হবে কারণ এবং এর মধ্য দিয়ে যে কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটা I a সুতরাং V ab এবং I a এর মধ্যে এঙ্গেলটি হল 30o তার মানে ওয়াটমিটারের এই রিডিং হল P1 তাহলে P1 হবে এটি ম্যাগনিটিউড V ab I a cos 30o সুতরাং একইভাবে অন্যান্য ওয়াটমিটারের জন্যও হবে তবে আমরা সেটাতে পরে আসব সুতরাং যখনই এটায় আসি যে এই ফেজার ডায়াগ্রামটি যদি দেখেন যে V ab VAN এটি 30o θ V ab এবং I a এর মধ্যে এঙ্গেল 30o এখন I a I a এটি আসলে V AN হবে এখানে এটি এই ডায়াগ্রামে দাঁড়ান এই ডায়াগ্রাম আমরা এটি জানি যে হ্যাঁ আমি এটিকে ক্যাপিটাল A N চিহ্নিত করেছি সুতরাং প্রশ্ন হলো একের মধ্যে কারেন্ট কয়েলের মধ্যে রয়েছে সুতরাং মূলত এটি কিছুই নয় তবে স্মল a দিতে পারি এবং স্মল nও হতে পারে সুতরাং কারেন্ট I a আসলে একই হবে V AN ডিভাইডেড বাই Z Z Y নয় সুতরাং এইভাবে এটি করতে পারেন তাই এখানে আমি ক্যাপিটাল N লিখেছি একই জিনিস তার মানে এখানে VAN এ্যাঙ্গেল 0Z স্টার এখানেও ফেজার ডায়াগ্রামে এর মানে VANআসলে এটা VAN একই জিনিস এটা বোধগম্য সুতরাং এই VAN এ্যাঙ্গেলটিও Z Y Z এ্যাঙ্গেল সুতরাং এটি হবে I a এটি হবে VAN Z অ্যাঙ্গেল θ অতএব P1 V ab I a cosθ 30 এটি হল ম্যাগনিটিউড এটি ম্যাগনিটিউড কিন্তু V ab আসলে একটি লাইন ভোল্টেজ সুতরাং এটি V L এটি একটি লাইন ভোল্টেজ এবং I a l লাইন কারেন্ট I a l I a এটি লাইন কারেন্ট এটি লাইন ভোল্টেজ এবং লাইন কারেন্ট সুতরাং এটি V ab I a cos θ 30 o বা আমরা লিখতে পারি VL √ cosθ 30 o এটি ইকুয়েশন 1 এটি ওয়াটমিটার 1 এর রিডিং এখন ওয়াটমিটার 2 যদি আবার ডায়াগ্রামে যান যদি আবার ডায়াগ্রামে যান সুতরাং এই ক্ষেত্রে এটি ভোল্টেজ যাকে a b বলে b c চিহ্নিত করা হয় যদি সামান্য একটু উপরের দিকে যাই সুতরাং এই ক্ষেত্রে কারেন্ট এখানে Ic এই কারেন্টটি হল I c এই কারেন্টটি হল I c এখানে ওয়াটমিটার রাখা হয়েছে সুতরাং লাইন কারেন্ট হল Ic হ্যাঁ এবং ভোল্টেজ এটি a b c এর দিকে তাকায় এটি ভোল্টেজ c b এর দিকে তাকায় যদিও b টু c V bc V ab V bc b c দেওয়া আছে কিন্তু এটি V c b হবে কারণ এটি ফেজ c এবং এটি b এর সাথে কানেক্টেড আছে সুতরাং ভোল্টেজটি V c b হওয়া উচিত এর মানে দেখুন এটি ভোল্টেজ V c b কিন্তু নয় তাহলে আর কারেন্ট হলো I c সুতরাং যদি সম্পূর্ণ ফেজার ডায়াগ্রামটি আঁকা হয় তাহলে এটি হলো ডায়াগ্রামটি সুতরাং এই ক্ষেত্রে আগে আমরা দেখেছি যে এটি Vab এটি Van এই অ্যাঙ্গেলটি 30o এটি ইতিমধ্যেই আমরা আগে দেখেছি এবং এটি হল I a সুতরাং VAN থেকে I a ল্যাগ করে θ একইভাবে এটা হলো যাকে আমরা বলবো Ib এটি Ib হ্যাঁ শুধু সামান্য একটু উপর দিকে সরান সামান্য সরান তাই এটা হল এটা হল Ib Ib VBN এর থেকে অ্যাঙ্গেল 30o করে পিছিয়ে আছে একইভাবে যদি দেখুন Ic Ic ও VCN এর থেকে ল্যাগ করছে সরি VBN এর থেকে Ib ল্যাগ করছে এবং Ic ও এটার থেকে ল্যাগ করছে বাই যেটা বলবো বাই অ্যাঙ্গেল θ এখন এটি আমাকে ক্লিয়ার করতে দিন এখন আসলে ডায়াগ্রামটি হল দাঁড়ান আমি জুম কমিয়ে দিই সুতরাং এই ক্ষেত্রে দাঁড়ান সুতরাং এই ক্ষেত্রে এটা আমার Vbc যদি আমি চাই V c b মাত্র 180o ফেজ শিফট শুধু অন্য উপায়ে করুন এর উল্টো দিকে এটি হল আমার V c b এখন আমরা চাই যে V c b Ic এবং V c b এর মধ্যে এ্যাঙ্গেলটি থাকা উচিত সুতরাং এই এ্যাঙ্গেলটি V c b এবং এই V দেখুন V ab er মধ্যে এবং V AN হলো 30o এবং একইভাবে যেটা হলো V bc V c a এখানে এটি V ab এবং V AN একইভাবে এখানে এটি V c a এবং V CN এ্যাঙ্গেল যেটা হবে 30o সুতরাং যদি দেখুন যে এটি আমার V CN এটি আমার V CN এবং এটি আমার I c সুতরাং VCN এবং I c এর মধ্যে এ্যাঙ্গেল হল কারণ I c আসলে কারেন্ট এর থেকে পিছিয়ে আছে কারণ এটি ব্যালেন্সড বা বলা যেতে পারে ব্যালেন্স হয়েছে সুতরাং এই এ্যাঙ্গেলটি এবং এর মধ্যের এ্যাঙ্গেলটি মানে VCN এবং V c b এর মাঝখানে এ্যাঙ্গেলটি হল 30o যেমন V ab এবং V AN হল 30o ঠিক বিপরীত হলো V c b সুতরাং এই এ্যাঙ্গেলটি হলো 30o তাই তার মানে এই এ্যাঙ্গেলটি হবে 30o θ সুতরাং এই এ্যাঙ্গেলটি হলো 30o θ তারপর দ্বিতীয় ওয়াটমিটার এর রিডিং P2 দেওয়া আছে P2 হওয়া উচিত এটি V c b তাহলে I c তাহলে cosine 30o θ সুতরাং এটি আমার V c b তবে এটি একটি ম্যাগনিটিউড এটিও ম্যাগনিটিউড সুতরাং V c b V L I c √ এটি হবে cos 30o θ সুতরাং এটি দ্বিতীয় ওয়াটমিটারের রিডিং সুতরাং এটি ক্লিয়ার করি আমি একটু জুম করি সুতরাং এটা কি এটা দ্বিতীয় ওয়াটমিটারের রিডিং সুতরাং এটি হওয়া উচিত V c b Ic cos 30o θ সুতরাং সেটাই এখানে করা হয়েছে P2 V c b Ic cos cos θ cosθ সুতরাং এটি লেখা হয় cos 30o θ cos θ 30o অথবা আমরা লিখতে পারি P2 একটি ম্যাগনিটিউড শুধু লাইন টু লাইন ভোল্টেজ সুতরাং V c b VL √ cos θ 30o এটি হল ইকুয়েশন 2 তারপর টোটাল ওয়াটমিটার রিডিং ইকুয়েশন 1 এবং 2 যোগ করুন এবং যদি করেন সুতরাং P1 P2 এবং সিম্প্লিফাই করলে এটি হয়ে যাবে √ 3 VL √ cos এবং টোটাল মানে PT হলো আসলে একটি টোটাল পাওয়ার সুতরাং এটি হবে √ 3 VL √ কারণ এটি হল ইকুয়েশন 3 ম্যাথেম্যাটিক্যালি যা ডিরাইভ করা হয়েছে ওয়াটমিটার সেটা রিড করছে একইভাবে ইকুয়েশন 2 থেকে ইকুয়েশন 1 বিয়োগ করলে অর্থাৎ ইকুয়েশন 2 ইকুয়েশন 1 আমরা পাবো P2 P1 VL √ sin θ বা যদি দুদিকেই যদি √ 3 দিয়ে গুণ করা হয় তারপর √ 3 VL √ sin θ √ 3 P2 P P1 অতএব Q T √ 3 P2 P1 কারণ এটি আমার মোট রিএক্টিভ পাওয়ার √ 3 VL √ sin সুতরাং এটি আমার q t √ 3 P2 P1 এটি 4 ইকুয়েশন অতএব √ 3 VL √ cos P1 P2 এবং √ 3 VL √ sin √ 3 P2 P1 সুতরাং এটিকে ভাগ করো এটার সাথে এটা ভাগ করলে তা হবে tan θ √ 3 P2 এক P2 1 এখন যদি θ পজিটিভ হয় তবে এটি ইন্ডাক্টিভ হবে তার মানে যদি P2 P1 লোডিং ইন্ডাকটিভ হয় যদি P2 P1 লোডিং ক্যাপাসিটি যদি P2 P1 পজিটিভ মানে লোডিং ইন্ডাকটিভ অন্যথায় যদি P2 P1 নেগেটিভ হয় তার মানে লোডিং ক্যাপাসিটি সুতরাং এখানে এটি দেওয়া হয়েছে যদি P2 P1 রেসিস্টিভ লোড যার মানে 0 তার মানে রেসিস্টিভ লোড যদি P2 P1 হয় তবে এটি ইন্ডাকটিভ লোড আর যদি P2 P1 হয় তবে এটি ক্যাপাসিটিভ লোড সুতরাং সেখান থেকে নির্ধারণ করতে পারেন এখন এর পরে একটি উদাহরণ নিন এটি উদাহরণ 6 যে ওয়াটমিটার কে আমি এইভাবে কানেক্ট করেছি W1 W 2 এবং W 3 এবং মজার বিষয় এই জিনিসটি ইচ্ছাকৃতভাবে এই লোডটি নিয়েছে এটি আনব্যালেন্সেড কারণ Z a হল 15 Ω একইভাবে Z b হল 10 j 5 ΩΩ এবং Z 6 j 8 Ω সুতরাং আমরা যদি পার্ক ফেজ ভিত্তিতে পরিমাপ করতে চাই তো কি করতে হবে সুতরাং এখানে এটি আনব্যালেন্সেড এটা দেওয়া রয়েছে এবং ইচ্ছাকৃতভাবে আমি এই উদাহরণটি নিয়েছি এবং এটি 15 Ω এটি 6 j 8 Ω এটি Zc এবং এই দিকটি আমি ডায়াগ্রামটি দেখাব এবং এই দিকটি হলো Z b 10 j 5 ওয়াট ওয়াটমিটার এভাবে কানেক্টেড রয়েছে একইভাবে আরেকটি ওয়াটমিটার এইভাবে কানেক্ট করা হয়েছে সুতরাং এই ক্ষেত্রে এটিকে বলবো নিউট্রাল সুতরাং আমরা মাপতে চাই যাকে বলে পাওয়ার পার্ক ফেজ ভিত্তিতে সুতরাং এটি কারেন্ট I a এটি I b এটি I c এবং নিউট্রাল দিয়ে কিছু কারেন্ট প্রবাহিত হয় এবং এটিকে ভারসাম্যহীন বলা হচ্ছে এখন এই ক্ষেত্রে ওয়াটমিটার রিডিংগুলি প্রেডিক্ট করুন মোট এ্যবসর্বড পাওয়ার s খুঁজে বের করুন তাই এটি ভারসাম্যহীন সুতরাং এই ক্ষেত্রে প্রথমে I a I b এবং I c খুঁজে বের করতে হবে সুতরাং যদি তারপর এটায় a c b সিকোয়েন্স দেওয়া হয় তার মানে ব্যালেন্স ফেজ ভোল্টেজ হল 100 ভোল্ট যদি দেখুন যে ব্যালান্সড ফেজ ভোল্টেজ দেওয়া আছে যে এটি 100 ভোল্ট যেহেতু ফেজ ভোল্টেজটি ব্যালান্সড হয় যদি a c b সিকোয়েন্স কিন্তু লোড হলো আনব্যালান্সড সুতরাং V AN নেওয়া হয়েছে 100 এ্যঙ্গেল 0 নেওয়া হয়েছে এবং এটি a c b সিকোয়েন্স সুতরাং V CN হল 100 এ্যঙ্গেল 120 এবং VBN 100 এ্যঙ্গেল 120 o এখন I a ফেজ a এর জন্য 100 অ্যাঙ্গেল 0 15 এটি 667 অ্যাঙ্গেল 0o অ্যাম্পিয়ার একইভাবে আপার ফেজ b এটি 100 অ্যাঙ্গেল 120 ডিভাইডেড 10 j 5 যেটা হলো 894 অ্যাঙ্গেল 9344o অ্যাম্পিয়ার একইভাবে ফেজ c এর জন্য 100 এ্যঙ্গেল 120 ডিভাইডেড 6 j 8 এটি হবে 10 এঙ্গেল 6687o অ্যাম্পিয়ার সুতরাং এটি খুঁজে বের করুন I a V AN এটা একইভাবে I b V BN এটা একইভাবে I c এর জন্য n VCN এটা একইভাবে ফেজ অনুযায়ী খুঁজে বের করা যেতে পারে সুতরাং একবার এটি করুন এখন I n অফ I a I b I c সুতরাং যদি I a I b I c সব বোঝা যাবে যদি এটি 1006 এ্যঙ্গেল হবে 1784 o অ্যাম্পিয়ার এবং ওয়াটমিটার রিডিং এর জন্য পাওয়ার P1 এটি হবে V AN I a cos θ V AN I a তার মানে এই ওয়াটমিটারের জন্য এটি এখানে কানেক্টেড এটি এই জিনিসটির সাথে কানেক্টেড এবং এটি এবং এই নিউট্রাল এর মধ্যে এটি কানেক্টেড সুতরাং এটা কি করবে যে ভোল্টেজ V AN ম্যাগনিটিউড এ V AN থাকবে তারপর কারেন্ট I a তারপর এর মধ্যের এ্যঙ্গেল ভোল্টেজ মানে আমি লিখছি cosine অফ θ VAN মানে VAN এর এ্যঙ্গেল θ অফ I a এইভাবে এটা লেখা আছে সহজে বোঝার জন্য অতএব যদি এটি দেখা যায় যে P1 V AN A I a cosine θ VAN θ I a θ VAN হল 0 রেফারেন্স ওয়ান এবং θ I a ও 0 সুতরাং এটি হচ্ছে 667 ওয়াট একইভাবে P2 এর জন্য এটি VBN হবে I b শুধু ডায়াগ্রামটি দেখুন এবং শুধু লিখুন এর cosine হল VBN এর অ্যাঙ্গেল যেটা হল 120o এবং Ib এর অ্যাঙ্গেল হল 9344o। এটি একটি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল আসলে পার্থক্য হল পাওয়ার ফ্যাক্টর এঙ্গেল সুতরাং এটি 8 800 ওয়াট একইভাবে P3 এর জন্য VCN I c cos θ এটি হল VCN এর অ্যাঙ্গেল যেটা 120 এবং I c এর অ্যাঙ্গেল হবে 6687 । সুতরাং এই ফ্লাক্স এর মধ্যে এটি 600 ওয়াট হয়ে যাবে সুতরাং টোটাল এবসর্ব্ড পাওয়ার হল PT P1 P2 P3 সুতরাং 2000 67 ওয়াট হল উত্তর এখন আরেকটি জিনিস হল PT I a2 RA ফেজ a এর রেজিস্ট্যান্স RA হল I b 2 RB তাহলে ফেজ b এর রেজিস্ট্যান্স I c 2 R C যদি সব ম্যাগ্নিটিউড করা হয় সুতরাং এই কারেন্ট এর ম্যাগ্নিটিউড থেকে সব ভ্যালু এবং রেজিস্টিভ ভ্যালু দেখি তাহলে এখানে 2067 ওয়াট পাবো এখানেও 2067 ওয়াট সুতরাং এটি মিলে যাচ্ছে সুতরাং উত্তরগুলি সঠিক কেউ কেউ এটি বুঝতে পেরেছেন সুতরাং আরেকটি উদাহরণ নিন ফিগার 29 এ থ্রি ফেজ ব্যালান্সড লোডের Z 8 j 6 Ω আছে যদি লোডটি 208 ভোল্টের সাথে কানেক্টেড থাকে একটি 208 ভোল্ট লাইন W1 এবং W2 এর রিডিং প্রেডিক্ট করুন এবং PT এবং Q T খুঁজে বের করুন সুতরাং এটি আসলে ফিগার 29 সুতরাং যদি আবার ফিগার 29 এ ফিরে আসি তবে এটি এখানে এটি হল সেই একই ফিগার যেখানে ফর্মুলাটি ডিরাইভ করেছিলাম এটি হল ফিগার 30 এবং এটি হল এই ফিগারটি নিন এবং সেখানে ডেটা দেওয়া হয়েছে সুতরাং আমরা এতে পরে ফিরে আসবো সুতরাং এখানে ইম্পিডেন্স হলো যে স্টার কানেক্টেড লোড যা 8 j 6 Ω এবং লাইন টু লাইন ভোল্টেজ হল 208 ভোল্ট আমাদের W1 এবং W2 এবং PT এবং Q T বের করতে হবে সুতরাং আমরা জানি Z 8 j 6 হবে 10 অ্যাঙ্গেল 30 687 o Ω লাইন ভোল্টেজ হলো 208 ভোল্ট তাই লাইন কারেন্ট হবে এটি ষ্টার কানেক্টেড সুতরাং V P Z Y সুতরাং এটি VPফেজ ভোল্টেজ কারণ এটি লাইন 2 লাইন টু লাইন ভোল্টেজ দেওয়া আছে 208 সুতরাং ফেজ ভোল্টেজ হবে লাইন ভোল্টেজ √ 3 ম্যাগনিটিউড Z Y ম্যাগনিটিউড তৈরি করছে সুতরাং এটি 208 দেওয়া হয়েছে সুতরাং এখানে √3 10 ম্যাগ্নিটিউড এটি 10 ইম্পেন্ডেন্স এটি হল 10 সুতরাং I L ম্যাগ্নিটিউড হল 12 অ্যাম্পিয়ার অতএব P1 VL √ cos 30o θ এবং এটি θ 3687o সুতরাং এটি হল θ এখানে এটি 3687o লেখা আছে অতএব P1 208 কারেন্ট ম্যাগনিটিউড হল √ লাইন কারেন্ট আমাদের আছে cosine 30 3687o সুতরাং P1 98048 ওয়াট একইভাবে P2 VL √ cosine 30o θ সুতরাং এটি হবে P2 VL হল 208 √ আমরা 12 30 3687o পেয়েছি সুতরাং এটি 24781 ওয়াট এখন দেখতে পাচ্ছেন P2 P1 মানে এটি ইন্ডাকটিভ লোড কারণ ইতিমধ্যে আমরা দেখেছি এটি শুধুমাত্র ইন্ডাকটিভ সুতরাং P2 P1 এবং টোটাল পাওয়ার PT এটি PT টোটাল পাওয়ার P1 P2 এটি যোগ করলে এটি হবে আসলে 34586 কিলো ওয়াট যোগ করুন হয়তো 1000 দিয়ে তাহলে আমরা কিলোওয়াট পাবো এখন QT √ 3 P2 P1 এটি √ 3 P2 P1 একটি হয়ে যাবে 4976 কারণ এখানে P2 আছে P2 P1 এর সাথে আমি সরাসরি 14976 VAr লিখেছি সুতরাং এটি আসলে 2594 kVAr এবং এটি একটি এক্সারসাইজ যার উত্তর দেওয়া আছে তাহলে এই এক্সারসাইজটি করবো এখানে লোড হল ডেল্টা তারপর এটা ক্যাপাসিটি সুতরাং এটি সমাধান করুন উত্তরগুলিও দেওয়া আছে সুতরাং ভেরিফাই করতে পারেন এখন এটি একটি খুব ইন্টারেস্টিং প্রব্লেম তাই আমাকে বলুন আমি একটু জুমটা কমাই সুতরাং এই তিনটি সমস্যায় যে দুটি ব্যালেন্স লোড একটি 240 kV এর সাথে কানেক্টেড আছে এটি ফ্রিকোয়েন্সি 60 hertz লাইন যেমন ফিগার 32 তে দেখানো আছে তাহলে ফিগার নং 32 লোড 1 নেয় 30 KW পাওয়ার ফ্যাক্টর 06 এ 30 KW ল্যাগিং দেওয়া আছে সুতরাং এই পাওয়ার ফ্যাক্টর থেকে রিএক্টিভে পাওয়ার এইবসর্বড লোড পাওয়া যাচ্ছে কারণ পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে যদিও লোড 2 টেনে আনে 45 k VAR 08 ল্যাগিং এর পাওয়ার ফ্যাক্টরে এটিই এখানে সমস্যা একটু ঘোরানো সুতরাং এখানে এটি 45 k VAr দেওয়া হয়েছে কিন্তু পাওয়ার ফ্যাক্টর যখন 08 এর মানে হলো এখানে P খুঁজে বের করতে হবে এবং V A r এর জন্য Q খুঁজে বের করতে হবে এবং সেইজন্য প্রথমটি হলো একটি কমপ্লেক্স রিয়াল এবং রিএক্টিভ পাওয়ার যেটা লোডটি এইবসর্ব করেছে এবং b লাইন কারেন্ট এবং c k VAr রেট যেখানে আছে তিনটি ক্যাপাসিটর যেগুলো হলো ডেল্টা কি লোডের সাথে সমান্তরালভাবে কানেক্ট হতে পারে আমি দেখাবো কিভাবে পাওয়ার ফ্যাক্টরকে 09 ল্যাগিং এ নিয়ে যাওয়া যায় এবং তার সাথে C P এর ভ্যালু ও সুতরাং যদি ডায়াগ্রামটি দেখুন আসলে এই ডায়াগ্রামটি তাহলে প্রশ্ন হল যে এখানে একটু বুঝতে হবে সুতরাং কিছু লোড আছে সুতরাং এই তিনটি লাইন a b c এটা হল এখানে তিনটি লাইন আছে এবং এই লোডগুলি কানেক্টড রয়েছে এটি হল ব্যালেন্সড লোড 1 এবং এটি আরেকটি ব্যালেন্সড লোড তাহলে 2টি লোড কানেক্টেড রয়েছে । সুতরাং এটি ক্যাপাসিটর ছাড়াই ধরুন এটি কানেক্টেড রয়েছে এখন এই ক্যাপাসিটরগুলিকে ডেল্টা আকারে কানেক্ট করা হয়েছে এটি দেওয়া আছে নিজেই দেখুন যে এগুলি কীভাবে কানেক্টেড রয়েছে সুতরাং এখন এখানে সমস্যাটিতে এটা উল্লেখ করা হয়েছে যে সমস্যাটিতে এটি উল্লেখ করা হয়েছে যে তিনটি ক্যাপাসিটরের kVAr রেটিং ডেল্টা লোডের সাথে প্যারালালি কানেক্টেড আছে পাওয়ার ফ্যাক্টর 09 ল্যাগিং রেজ করার জন্য সুতরাং এটি পাওয়ার ফ্যাক্টর যাই কম্বাইন্ড পাওয়ার ফ্যাক্টর দেওয়া হোক না কেন সেটা আলাদা ব্যাপার তবে পাওয়ার ফ্যাক্টর বাড়াতে হবে পাওয়ার ফ্যাক্টরে যাকে বলে প্রথম লোড 06 ল্যাগিং এবং দ্বিতীয় লোডের ক্ষেত্রেও 08 ল্যাগিং তো এগুলি সব দেওয়া আছে সুতরাং তার মানে ফিগার 32 তে এটি ফিগার 32 সুতরাং এই ক্যাপাসিটরের ব্যাপারটা পরে বিবেচনা করা যাবে সুতরাং প্রশ্ন হল যে এটি আমার কারেন্ট I a এটি আমার I a I b সুতরাং এই I a তাহলে এই কারেন্টটি হলো কিছুটা অংশ Ia 1 এ যাচ্ছে এবং কিছুটা Ia 2 এ যাচ্ছে এটি আমরা পরে দেখব এটি আমরা পরে দেখব সুতরাং প্রশ্ন হল এটি ব্যালেন্স লোড 1 ব্যালেন্স লোড 2 সুতরাং এটি মূলত একটি প্যারালেল সার্কিট থ্রি ফেজ এটি একটি প্যারালেল সার্কিট এবং এটি হল সমস্যা সুতরাং এখন খুব সহজ এটা শুধু দেখুন তাই তার মানে I a I a 1 I a 2 এবং একইভাবে I b I c যে 120 o ফেজ শিফট সহজেই বের করতে পারে কারণ এটি হল ব্যালেন্সড সিস্টেম সুতরাং ম্যাগ্নিটিউড একই থাকবে সুতরাং I a I a 1 I a 2 এখানে কেসটা হতে পারে তার মানে যদি লোড 1 P1 30 KW cos 16 তার মানে sin θ 1 08 সুতরাং S 1 অ্যাম্পিয়ার পাওয়ার P1 cos θ 1এটি হবে 50 K VA এবং Q 1 হবে S 1 sin একটি হবে 50 08 40 kVAr অতএব P 1 j Q 1 হবে 30 j 40 কিলোভোল্ট অ্যাম্পিয়ার K V A এর পরিপ্রেক্ষিতে একইভাবে লোড 2 এর জন্য সমস্যাটি একটু ঘোরানো আছে এখানে এটি q 2 45 k VAr দেওয়া হয়েছে P পেতে হবে সুতরাং ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর এটা ল্যাগিং মানে কারেন্ট ল্যাগ করছে সুতরাং cos θ 2 08 এবং sin θ 2 06 অতএব S 2 q 2 sin 2 যা হলো 45 06 75 K VA অতএব P 2 হল S 2 এর সমান cos 2 75 08 এটি ছিল 60KW অতএব P2 j Q 2 60 j 45 K V A তে এখন টোটাল কমপ্লেক্স পাওয়ার P J Q হবে P1 P2 j Q 1 Q 2 এটি হয়ে যাবে 90 j 85 K VA সুতরাং P j Q 90 2 85 2 এর 2 √ 1238 পাবে এবং অ্যাঙ্গেল হবে 4336 o K VA তাই তার মানে এটি হল V I cos V b sin θ আকারে রয়েছে। সুতরাং এখন এটি হলো K VA এবং 1238 K VA যেটা এখন অ্যাপারেন্ট পাওয়ার। এখন প্রশ্ন হল √ 3 আমরা জানি যে √ 3 VL √ 1 cos θ 1 P l P1 সুতরাং √ 1 30 আমরা পেয়েছি এবং এটা কিলোওয়াট এটি কিলোওয়াটে এবং এটি যাকে √ 3 240 কিলোভোল্ট 06 বলে সুতরাং এটি আসলে 12028 মিলিঅ্যাম্পিয়ার হয়ে যাবে যা কিলোওয়াট হিসাবে লেখা হয় সুতরাং এটি কিলোভোল্টও সুতরাং সমাধান করলে তা হবে 12028 মিলিঅ্যাম্পিয়ার এবং θ 1 cos ইনভার্স 065313o এবং কারেন্ট হলো ল্যাগিং অতএব 12028 অ্যাঙ্গেল 5313o মিলিঅ্যাম্পিয়ার তাহলে কারেন্ট ল্যাগ করছে একইভাবে Ic Ia অ্যাঙ্গেল 120o এটি 2978 হবে সুতরাং অ্যাঙ্গেল 766 বা 64o মিলিঅ্যাম্পিয়ার সুতরাং এখানে পেয়েছি যাকে বলে যে Ia এখানে ইয়া পেয়েছেন এবং এখানে সাবস্টিটিউট করুন এখানে পাচ্ছেন ম্যাগ্নিটিউড একই থাকে এখন Q c এটা এটা খুবই সাধারণ জিনিস যে Q c হবে PT একটি θ পুরানো P tan θ ওল্ড tan θ নিউ সুতরাং এটা কিভাবে আমরা পেয়েছি cos কারণ আমরা পাওয়ার ফ্যাক্টরকে 09 এ নিতে চাই তাই θ নিউ 2585o এবং সেখান থেকে Q c এক্সপ্রেশনটি বের করুন একটি পাওয়ার ট্রায়াঙ্গল আঁকুন এবং নিজে করুন সুতরাং এটা আমি আপনার উপর ছাড়ছি সুতরাং Q c হবে 414kVAr এবং আরেকটি বিষয় হল এখানে ক্যাপাসিটর C P এর মান গণনা করা হয়নি এটি একটি ডেল্টা কানেক্টেড ক্যাপাসিটর এখান থেকেও CP এর ভ্যালু বের করার চেষ্টা করুন এটি মাইক্রো ফ্যারাড একটি ক্যাপাসিটি সেই উত্তরটি এখানে দেওয়া নেই কিন্তু আমি সাজেস্ট করছি যে এটি করুন এবং এটি একটি খুব সহজ জিনিস এটি নিজের মতো করে করুন এর পরে হলো মেজারমেন্ট অফ রিএক্টিভ পাওয়ার একই ওয়াটমিটার ব্যবহার করে আমি বলতে চাইছি একই ওয়াটমিটার ব্যবহার করে যাকে বলে রিএক্টিভ পাওয়ার সেটা মেজার করা হয় এই ক্ষেত্রে আমাকে একটু জুমটা কমাতে দিন এর পরে হলো রিএক্টিভ পাওয়ার মেজারমেন্ট একই ওয়াটমিটার ব্যবহার করে আমি বলতে চাইছি একই ওয়াটমিটার ব্যবহার করে যাকে বলে রিএক্টিভ পাওয়ার সেটা পরিমাপ করা হয় এই ক্ষেত্রে আমাকে একটু জুমটা কমাতে দিন এই ক্ষেত্রে যা ঘটছে যেটি কখনও কখনও খুঁজে বের করবো কারেন্ট কয়েলটি একটি ফেজ এ রাখা উচিত এবং ফেজার কয়েলটি অন্য ফেজ জুড়ে কানেক্ট করা উচিত কখনও কখনও আমরা লিখি ওয়াটমিটারকে যেমন m l তাহলে এদিকটা মিন সাইড এবং এটি লোড সাইড Cএবং V মাঝে মাঝে এভাবে লিখব কিন্তু রেজিস্টান্স এ অনেকটা বেশি সুতরাং এখানে যে কারেন্ট প্রবাহিত হবে প্রায় একই কারেন্ট হবে তবে যাইহোক সুতরাং এই কারেন্ট যেটা আমরা বলেছি যে এই রিএক্টিভে পাওয়ার কে মেজার করার জন্য একই ওয়াটমিটার ব্যবহার করে কারেন্ট কয়েলটিকে এক ফেজে রাখুন ধরুন ফেজ a তে আমি বর্তমান কয়েলটি রেখেছি যেখানে কারেন্ট Ia এবং ফেজার কয়েলটি C V এটি অন্য দুটি ফেজ যা হলো b এবং c এর সাথে কানেক্টেড রয়েছে তারপর এখন থেকে আসলে আমরা প্রশ্নের জন্য রিএক্টিভ পাবো কীভাবে তা খুঁজে বের করতে হবে সেটা দেখবো সুতরাং এটি আমার Z Y Z Y Z Y এটি A N A একই জিনিস এটি আসলে একই জিনিস এটি স্মল a এটি স্মল c এবং এটি স্মল b একই জিনিস সুতরাং এখানে একই কারেন্ট প্রবাহিত হচ্ছে Ia VAN অ্যাঙ্গেল 0 এটি V AN এবং এটি একটি নতুন স্মল n কিন্তু একই জিনিস একই অর্থ একই সুতরাং এটা নিয়ে কোনো কনফিউশন থাকা উচিত নয় সুতরাং I n হবে V AN অ্যাঙ্গেল 0 Z Y এটি হল VAN অ্যাঙ্গেল 0 তারপর ভাগ করুন Z θ দিয়ে সুতরাং এটি হবে V AN অ্যাঙ্গেল Z অ্যাঙ্গেল θ এটি I a একইভাবে I v n I c এর জন্য প্রশ্নটি হল এটি কীভাবে হবে যদি এটি কানেক্ট করার জন্য তাহলে রিএক্টিভ পাওয়ার এর মান কী যাইহোক এটি করার পরে এই ক্ষেত্রে ফেজার ডায়াগ্রাম আঁকুন এখন ধরুন এটি হল এটি Vab এটি V ab এবং এটি আমার V AN এবং V AN থেকে যে কারেন্ট ল্যাগ করছে অ্যাঙ্গেল θ কিন্তু ওয়াটমিটার আসলে যদি তাহলে এই জিনিসটি এই ডায়াগ্রামের জন্য যদি দেখুন যেটা ওয়াটমিটার আসলে দেখছে যে কারেন্ট Ia কারেন্ট Ia এবং এটি ভোল্টেজ দেখছে যেটাকে বলবো V bc এবং এটি V bc এবং Ia এর মধ্যের অ্যাঙ্গেল নেবে কারণ এটি হল b এই ফেজার কয়েলটি যেমন কানেক্টেড আছে b c তে সুতরাং এটি ভোল্টেজ V bc এবং I a এবং I a এবং V bc এর মধ্যের অ্যাঙ্গেল কে মাপছে যা আমাদের প্রয়োজন তাই এর মানে এর মানে এখানে ফেজার ডায়াগ্রামে এটি আমার Vab এটি আমার VAN এবং √ ল্যাগস এবং এটি V bc V ab এবং Vab এবং জানেন যে V bc এর মধ্যের অ্যাঙ্গেল হলো 120o সুতরাং এটাকে কি বলবো V AN এবং V bc এর মাঝে অ্যাঙ্গেলটি হলো 90o এই অ্যাঙ্গেলটি হলো θ সুতরাং এই অ্যাঙ্গেলটি হলো 90o θ অতএব সেই ওয়াটমিটার রিডিং হবে V bc এর ম্যাগনিটিউড এবং কারেন্ট Ia এর ম্যাগনিটিউড আমি এখানে I b লিখেছি মাঝে মাঝে আমি বার দিয়েছি কখনো দিইনি বার দিয়েছি বার দিইনি কিন্তু আমি এই দীর্ঘ সময়ের খরচ বলেছিলাম যে Ia এবং Vbc এর মধ্যের অ্যাঙ্গেল হল 90 o সুতরাং cos 90 o ওয়াটমিটার রিডিং হবে VL √ sin কিন্তু আমাদের রিএক্টিভ পাওয়ার হল √ 3 VL √ sin তাহলে কানেক্ট রিডিং পেতে হলে এই রিডিংটিকে √ 3 দিয়ে গুণ করতে হবে সুতরাং এইভাবে ওয়াট একই ওয়াটমিটার ব্যবহার করা যাবে রিএক্টিভে পাওয়ার পরিমাপের জন্য তাই এর মানে ওয়াটমিটার হতে পারে সুতরাং ক্যালিব্রেট করা হলে এটা ইন্ডিকেট করে একটি থ্রি ফেজ রিএক্টিভ পাওয়ার যার একটি √ 3 মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর রয়েছে তার মানে স্কেল তা এখানে রয়েছে এবং এই সবগুলি √ 3 দিয়ে গুন্ হবে তাই যাই রিডিং পান শুধু √ 3 দিয়ে গুন্ করুন তাহলে যেটা পাবেন সেটা হলো রিএক্টিভ পাওয়ার তাহলে এটা এই কারণেই এটা ওয়াটমিটার এর কানেকশন যেটাকে বলে রিএক্টিভ পাওয়ার পাওয়ার জন্য একই ওয়াটমিটার ব্যবহার করা যেতে পারে সুতরাং এর সাথে এই এক্সারসাইজটি একটি এই প্রব্লেমটি আমি একটি বই থেকে পেয়েছি সুতরাং ধরুন এটি a b c হঠাৎ করেই এই ফেজটি খোলা সুতরাং এটি হল j 100 Ω এটি একটি 100 Ω এবং A B C এই সমস্ত জিনিসগুলি দেওয়া রয়েছে VOB কে খুঁজে বের করতে হবে যে ভোল্টেজ b কি ওপেন সার্কিট ভোল্টেজ VOB কি তাই VOB খুঁজে বের করুন যে সিস্টেমটি 208 ভোল্ট এবং A B C হল সমান 208 ভোল্ট মানে এটি লাইন টু লাইন এবং উত্তরটি দেওয়া আছে 284 অ্যাঙ্গেল 150 o ভোল্ট উত্তরটি সঠিক খুব সাধারণ একটি সমস্যা বের করার চেষ্টা করুন তবে যেটা খুব ইন্টারেস্টিং সমস্যা হবে আরেকটি এক্সারসাইজ হল এটা একটি থ্রি ফেজে লাইন কারেন্ট থ্রি ওয়্যার 220 ভোল্ট a b c সিস্টেম Ia Ib দেওয়া আছে Ic দেওয়া আছে লাইন 1 a এবং b এ ওয়াটমিটারের রিডিংগুলো খুঁজুন এবং রিডিংগুলিও যদি b এবং c এবং a c এর মধ্যে ওয়াটমিটার রাখেন a এবং b লাইনে ওয়াটমিটার কানেক্ট করুন এবং রিডিং বের করুন ওয়াটমিটার B এবং c কানেক্ট করুন রিডিং বের করুন ওয়াটমিটার A এবং C এর সাথে কানেক্ট করুন এবং c রিডিং খুঁজে বের করুন এবং এই সমস্ত উত্তরগুলি সব দেওয়া আছে এবং খুঁজে বের করুন যে এই রিডিংগুলি আলাদা কেন এখন এই থ্রি ফেজ সার্কিটটি বন্ধ করার আগে আমি একটা দুটো জিনিস আমি বলবো আমি নিজেই এখানে বলছি ধরুন মাঝে মাঝে দেওয়া রয়েছে যে একটি সার্কিটের ইম্পিডেন্স ধরুন যদি দেওয়া আছে যে Z √ j a Ω দেওয়া রয়েছে তাহলে r এর ভ্যালু কত হবে x এর মান কী তাই যদি এটা দেওয়া থাকে তাহলে r কি x কি হবে ধরুন এটি দেওয়া হয়েছে এবং কেউ জিজ্ঞাসা করে যে ইম্পিডেন্স হলো √ j তাহলে R এর মান এবং X মান কি হবে দেখুন j লিখতে পারি 0 1 j এটি আমরা লিখি তার মানে 0 লিখতে পারেন cos π 2 এবং 1 লিখতে পারি j এই j এখানে আছে j sin π 2 তার মানে এইটা আসলে লিখতে পারেন e টু দা পাওয়ার j π 2 তার মানে আমার j e j π 2 এটি 11টি কমপ্লেক্স সংখ্যা অতএব √ j মানে এবং j তার মানে j e টু দা পাওয়ার j π 2 আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি তার মানে z √ j j টু দা পাওয়ার হাফ সুতরাং j e টু দা পাওয়ার j π 2 টু দা পাওয়ার হাফ e টু দা পাওয়ার j π 4 এটি cos π 4 j sin π 4 1 √ 2 j 1 √ 2 এর মানে R 1 √ 2 Ω এবং X এছাড়াও 1 √ 2 Ω সুতরাং এইভাবে গণনা করা যায় এবং আরেকটি জিনিস হলো এর সাথে আরেকটি বিষয় হল শুধুমাত্র যদি কেউ জিজ্ঞাসা করে যে যে টু দা পাওয়ার j এর মান কত j আমরা দেখেছি এইমাত্র আমরা দেখেছি যে j e টু দা পাওয়ার j π2 পাওয়ার j দেখেছি তার মানে e এর ঘাত j 2 π 2 যেটি আসলে j 2 হল 1 সুতরাং e টু দা পাওয়ার π l এটি একটি রিয়েল সংখ্যা তার মানে আমার j টু দা পাওয়ার j একটি রিয়েল নম্বর এটি e টু দা পাওয়ার π 2 সুতরাং একটু একটু সুতরাং এর সাথে থ্রি ফেজ থ্রি ফেজ AC সার্কিটের অংশ শেষ হচ্ছে ধন্যবাদ এরপরে আমরা ম্যাগনেটিক সার্কিট এ যাবো এবং তার পরে কিছুটা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার সম্পর্কে এবং সামান্য থ্রি ফেজ ইন্ডাকশন মেশিন নিয়ে এবং DC মেশিন